সুতরাং আমরা এই লোকাল সার্চটি দেখছি যার থেকে লোকাল ম্যাক্সিমা সমস্যা আসে কারণ অ্যালগোরিদমটি পুরো স্থানে প্রবেশ করতে পারেনা এটা শুরু হতে পারে এটি শুধুমাত্র কিছু বিকল্প দেখতে পারে সমস্ত বিকল্প নয় এবং এখানে মূলত আটকে যেতে পারে সুতরাং আপনি দেখতে চান কিভাবে চারপাশে যেতে হয় এবং আমরা দেখেছি যে আবার যা এই অ্যালগরিদমটি নেভিগেট করার বাইরে এবং তা হিউরিস্টিক ফাংশন দ্বারা নির্ধারিত হয় আমরা একটি কিছুক্ষণের মধ্যে দেখব একটি সেট অফ স্টেটস দেওয়া রয়েছে এটি একটি মুভ এই ফাংশনটি আপনাকে বলবে যে আপনি কোন স্টেট থেকে অপরিহার্যভাবে অন্যান্য স্টেটে যেতে পারেন এবং আমরা দেখতে পাব যে আমরা এটিকে ব্যবহার করতে পারি সুতরাং আমি এখন একটি সমস্যা উপস্থাপন করতে চাই যা নিঃসন্দেহে একটি পরিচিত সমস্যা সবাই সন্তুষ্টির সাথে পরিচিত সুতরাং আমরা দ্রুত সংক্ষেপে বলেনি যে একটি সূত্র আছে এবং আমরা সরলতাকে অনুমান করি এই সূত্রটি পরিবাহী স্বাভাবিক আকারে এরকমটি অনিবার্য নয় তবে এটি ধ্রুবক সুতরাং এটিকে আমরা Boolean সূত্র বলতে পারি একটি গোলকের মতো কিছু সম্পূর্ণ ব্যান্ড নয় এবং একটি সূত্র যেখানে a b c d e সমস্ত বুলিয়ান ভ্যারিয়েবলস রয়েছে আমরা দুটি মান নিতে পারি হয় সত্য বা মিথ্যা এবং গোলকটির শব্দার্থবিদ্যা সংজ্ঞায়িত করা হয় এবং শূন্যকে সংজ্ঞায়িত করা হয় আমরা a b c এবং সমস্ত ভ্যারিয়েবলসের মূল্য নির্ধারণ করতে চাই যাতে সূত্রটি মূলত সত্য হয় সুতরাং এটি একটি সন্তুষ্টির সূত্র যা বলে যে আপনি সমস্ত বুলিয়ান ভ্যারিয়েবলস এর জন্য মানগুলি খুঁজে পেতে পারেন যাতে সামগ্রিক সূত্রটি সত্য মূল্যায়ন করে এবং স্পষ্টতই আপনি দেখতে পারেন যে এটি এক ধরণের সার্চ প্রবলেম যা আপনি বলতে পারেন কিছু যা আপনি শুরু করছেন আপনি বলতে পারেন যে A একটি সত্যের সমান বা একটি মিথ্যার সমান এটি দেখার একটি উপায় যে আপনি একটি ভ্যারিয়েবল বেছে নিলেন এটিতে একটি মান প্রদান করলেন অন্য একটি ভ্যারিয়েবল মান নিলেন এবং তাতেও একটি মান প্রদান করলেন আপনি প্রক্রিয়ার মধ্যে একটি সার্চ ট্রি তৈরি করতে পারেন বা আপনি বাছতে পারেন b এর জন্য আপনি শাখা তৈরী করতে পারেন এই অর্থে আপনি এটি তৈরি করতে পারেন এটি বিভিন্ন পর্যায়ে একটি অনুসন্ধানের সমস্যা মূলত আমরা আজ যা করতে চাইছি তা হলো স্পেস টিকে অন্বেষণ করার একটি ভিন্ন উপায় বের করা স্পেস কি তাহলে আসুন ধরা যাক যে আমাদের কাছে পাঁচটি ভ্যারিয়েবল আছে সুতরাং আমাদের কাছে কিছু সূত্র ছিল যা এই 5টি ভ্যারিয়েবল নিয়ে তৈরি করা হয়েছিল তাহলে স্পেস কি এই প্রতিটি ভ্যারিয়েবল এর জন্য স্পেস হলো a বা b বা c বা d বা e মান যা সত্য বা মিথ্যা সুতরাং 2 রেজ টু 5 বা ২ এর পঞ্চম সূচক সম্ভাব্য স্টেটস এই ক্ষেত্রে যদি আপনার কাছে n ভ্যারিয়েবল রয়েছে তাহলে আমাদের কাছে দুটি 2 রেজ টু n স্টেটস থাকবে এখন যদি n এর সমান 100 হয় সুতরাং এটি একটি অনুরূপ সমস্যা যে আপনি যদি প্রচুর সংখ্যক variable নিয়ে কাজ করেন তবে এই সমস্যাটি কঠিন হয়ে উঠতে পারে প্রকৃতপক্ষে আপনি জানেন যে SAT সমস্যা একটি প্রথম সমস্যা ছিল যা Cook ব্যবহার করেছিলেন N P complete সম্পর্কে বলার জন্য এর পর অপরিহার্যভাবে যেখানে n সমান 100 আমাদের কাছে আছে 2 রেজ টু 100 যা প্রায় 10 রেজ টু 30 স্টেটস এর সমান সুতরাং আমাদের কাছে একটি 10 রেজ টু 300 বিট সংখ্যা রয়েছে এবং আমরা bit সংখ্যাগুলিকে তিনগুণ করতে পারবনা 10 রেজ টু 30 এটি একটি বড় সংখ্যা সবকিছু অনুসন্ধান করতে কয়েক এক লক্ষ কোটি বছর লেগে যাবে এমনকি যদিও আপনি এক সেকেন্ডে কোটি কোটি স্টেটস পরিদর্শক করতে পারেন আমরা সেই যুক্তিটি মূলত আগে দেখেছি তাই এটি সমাধান করা একটি কঠিন সমস্যা অবশ্যই আপনি এই সত্যটির সাথে পরিচিত যে SAT সমস্যার বৈচিত্র্য বা বিশেষ শ্রেণী রয়েছে যেমন উদাহরণস্বরূপ দৈর্ঘ্য সম্পর্কে কথা বলা যাক সুতরাং এটিকে একটি ক্লজ বলা হয় এবং প্রতিটিকে লিটারাল বলা হয় তাই একটি ক্লজ মধ্যে কতগুলি লিটারাল রয়েছে তা বোঝায় যে সমস্যাটি কতটা কঠিন সুতরাং two SAT নামক একটি বৈচিত্র রয়েছে যার অর্থ হল ধারাটির জন্য শুধুমাত্র দুটি আক্ষরিক আছে আপনার কাছে অনেকগুলি ধারা থাকতে পারে যদি আপনি চান তবে প্রতি ধারায় মাত্র দুটি আক্ষরিক থাকবে আপনি যতগুলি চান ততগুলি ভ্যারিয়েবল থাকতে পারে কিন্তু যদি প্রতি ধারায় শুধুমাত্র দুটি আক্ষরিক থাকে তবে সমস্যাটি আসলেই সমাধান করা বেশ সহজ হয়ে দাঁড়ায় এবং আপনাদের মধ্যে কেউ কেউ অবশ্যই জানেন যে দুটি স্যাট সমাধানের জন্য Davis Putnam পদ্ধতি ব্যবহার করা যায় মূলত 3 SAT হল NP complete যে 3 টি ধাপ আপনি যান 2 থেকে 3 পর্যন্ত যখন আপনি ক্লজ প্রতি 3 টি ভ্যারিয়েবল দেন তখন সমস্যাটি NP complete হয়ে যায় সুতরাং আমরা একটি বিষয় অন্বেষণ করতে চাইছি যাকে আমরা একটি সলিউশনস স্পেস সার্চ বলব এটি স্টেট স্পেস সার্চ এর থেকে আমূল ভিন্ন কিন্তু একটি ক্ষেত্র বাদে যে আমরা সার্চ স্পেস এ প্রতিটি নোডই হবে মূলত ক্যান্ডিডেট সলিউশন সুতরাং উদাহরণস্বরূপ আরও 5 ভ্যারিয়েবল আমার স্টেট এরকম কিছু হতে পারে যে 0 1 1 1 এবং এটি একটি ক্যান্ডিডেট সলিউশন এর মানে হল যে আমি চিন্তা করছি যে যদি আমি 1 এর সমান A দিই 1 মানে সত্য এবং b এর সমান 0 এবং c dএবং e একটি বুলিয়ান সূত্রের সমান আমরা সহজেই এটা লক্ষ্য করি সুতরাং এটি একটি ক্যান্ডিডেট সলিউশন এবং এবার আমরা পার্টারবেশন প্রক্রিয়াটি দেখব যার অর্থ আমরা একটি ক্যান্ডিডেট সলিউশন নেব এবং পার্টারবেশন এর সাহায্যে আরেকটি নতুন ক্যান্ডিডেট সলিউশন পাবো এটা অন্য দিকে নয় আপনি আগে যা করছেন তার থেকে আমূল ভিন্ন নয় আগেরটিকে কনস্ট্রাক্টিভ মেকানিজম বা গঠনমূলক প্রক্রিয়া বলা যেতে পারে যেখানে আপনি সমাধানকে টুকরো টুকরো ভাবে একত্রিত করেন সুতরাং যে ছোট ডায়াগ্রামটি আমি এঁকেছি তা এটির দৃষ্টান্তমূলক যে প্রথমে আপনি একটি ভ্যারিয়েবল A বেছে নেবেন তারপর আপনি একটি ভ্যারিয়েবল B বেছে নেবেন তারপর আপনি একটি ভ্যারিয়েবল C বেছে নেবেন এবং এইভাবে পর পর আমরা এখানে এটি করছি আমরা বলছি যে আমরা এক বারে সমস্ত ভ্যারিয়েবল গ্রহণ করি যেটি প্রার্থী হিসাবে নেওয়া হয় এবং যদি তা না হয় তবে সমাধানটি এই প্রার্থীর সাথে কিছু করে আরও প্রার্থী তৈরি করে মূলত তাই সেই অর্থে আমরা একটিকে সলিউশনস স্পেস সার্চ বলি আবার আমি বলব এটি আমূল ভিন্ন নয় এটি মূলত জিনিসগুলিকে দেখার একটি ভিন্ন উপায় এমনকি একটি উদাহরণ হিসাবে যদি আমরা একটি শহরের সমস্যা দেখি আপনি বলতে পারেন যে আমি যদি IIT মাদ্রাস থেকে মারিনা সমুদ্র সৈকতে যাই এখান থেকে আদ্যার নদী পর্যন্ত পথ চলে যেতাম তা হল এটি একটি সমাধান হোক বা না হোক আপনি এটিকে কিছু অর্থে একজন প্রার্থী হিসাবে অপরিহার্যভাবে ভাবতে পারেন তবে এখানে আমরা বলছি যে আমাদের কাছে সমস্ত মান বা ভ্যারিয়েবল এর সমস্ত বৈশিষ্ট্য রয়েছে যা আমরা করতে পারি এবার অন্য একটি উদাহরণ হল একটি n কুইন্স এর সমস্যা আপনি এই সমস্যার জন্য একটি গঠনমূলক সমাধান পেতে পারেন আপনি বলতে পারেন প্রথমে প্রথম রানীকে রাখা হবে তারপর দ্বিতীয় রানীকে তারপরে একটি তৃতীয় রানীকে রাখুন এবং এইভাবে আপনি ধাপে ধাপে একটি সমাধান তৈরি করতে পারেন যা আপনি বলতে পারেন যে আমি সমস্ত রানীদের জন্য প্রার্থীর স্থান নির্ধারণ করব সুতরাং উদাহরণস্বরূপ n কুইন্স এর সেট এ ধরা যাক 6 রানীর সেট এখানে আমি বলতে পারি এটি একজন প্রার্থী 6 1 3 4 5 2 এবং আমি এটিকে এই ভাবে ব্যাখ্যা করব যে এটি প্রথম কলাম এটি দ্বিতীয় কলাম তৃতীয় কলাম সুতরাং আমি বলছি যে প্রথম কলাম এর রানী 6 নম্বর সারিতে আছে দ্বিতীয় কলাম এর রানী প্রথম সারিতে এবং তৃতীয় কলাম এর রানী তৃতীয় সারিতে এবং এইভাবে পরপর এটি আমার ক্যান্ডিডেট সলিউশন এবং আমি এটির সাথে কিছু করব হতে পারে আমি কোনো ধরনের প্রণয়ন করলাম অন্য আরো ক্যান্ডিডেট সলিউশন তৈরি করার জন্য সুতরাং এটি হল সমাধান স্থান বা সলিউশন স্পেস এর দ্বারা জিনিসগুলোকে দেখা যা আমূল ভিন্ন নয় তবে এটি আমাদেরকে স্থানটিকে একটু ভিন্নভাবে কল্পনা করতে সাহায্য করে এখন মনে রাখবেন যে এই সমস্যার জন্য 2 রেজ টু n সম্ভাব্য অবস্থায় 2 বৃদ্ধি করা আছে এবং এই স্থানগুলিকে কীভাবে নেভিগেট করা যায় তা আমাদের কি মুভ এবং ফাংশন দিতে হবে সুতরাং একটি উপায়ে আমরা অনেকগুলি চালকে বিভক্ত করতে পারি তারপর ফাংশনগুলি মূলত এই একটি সাধারণের জন্য তাই আমরা সেগুলিকে নিম্নরূপ কল করব আমি এই ফাংশনটিকে এক বলব যা বলে এক বিট পরিবর্তন করুন মূলত আপনি যদি এই স্বরলিপির দিকে তাকান যেখানে তারা বোঝায় যে এটি বড় জিনিস আপনি একটি বিট পরিবর্তন করার অনুমতি দিয়েছেন সুতরাং আমার কাছে 0 1 0 0 0 0 দুঃখিত 0 0 1 1 1 এর মতো টেবিল আছে তাই প্রথম বিট পরিবর্তন করেছি তারপর 1 1 1 1 1 আমি দ্বিতীয় বিট 1 পরিবর্তন করেছি 0 0 1 আমি এখানে তৃতীয় বিট এসেছি তাই এই ফাংশনের চেয়ে একটি পদক্ষেপ যে আমি তার সমস্ত প্রতিবেশী ফাংশন আছে তাই সেই কারণেই আমি n নামটি ব্যবহার করি এটি একটি পার্শ্ববর্তী ফাংশন A প্রদত্ত একটি প্রার্থীর সমাধান এবং এটি সমাধানের সন্নিহিত অঞ্চল হতে যা একটি পদক্ষেপের মতোই তারপর এটি মূলত শুরু হয় সুতরাং আমাদের লোকাল ম্যাক্সিমার সমস্যায় ফিরে আসি কেন আমরা সিল্ক লিম্বিক অ্যালগোরিদম এ ঢুকলাম কারণ আমরা মূলত স্থান বাঁচাতে চেয়েছিলাম এখন স্পেস খুব একটা সমস্যা নয় মূলত আমি একটি কম্পিউটার সিস্টেমে আছি আমার মনে আছে যে 1990 সালে আমার ডিপার্টমেন্টে একটি P C ছিল যাতে 30 মেগাবাইট হার্ড ডিস্ক ছিল এবং আরেকদিন আমি একজনের সাথে কথা বলছিলাম এবং সে বলেছিল এই মেশিনটি মাত্র 2 GB RAM এর মূলত আপনি জানেন যে লুক স্পেস এখন অনেক বেশি নয় তাই আপনি শুনেছেন যে সমস্যাটি এটি মিলিটেট একটি বিখ্যাতভাবে বলেছে যে একটি সময় আপনার 64 k এর বেশি RAM লাগবে সুতরাং space অবশ্যই পরিবর্তিত হয়েছে তাই আমাদের অবশ্যই পরিবর্তনশীল বিশ্বকে গ্রহণ করা উচিত সুতরাং আমরা A তে আসার আগে একটি সহজ প্রকরণ পর্যন্ত এটি দাবি করার জন্য যে আমরা কেন শুধুমাত্র একটি সাফল্যে সীমাবদ্ধ থাকব কেন একটির বেশি নয় আমি এর পরে ৩ টির দ্বারা তা ব্যাখ্যা করব এটি একটি অনুসন্ধানের সাথে শুরু হয় স্টার্ট নোট তারপর প্রতি নোটের জন্য পাঁচটি সাফল্য থাকে যা এই রকম হতে পারে সুতরাং আপনি পাঁচটি সাকসেস তৈরি করেন দাবি করেন যে এটি সেরার দিকে সরান হবে তাই শুধুমাত্র 1 এ চলে যাওয়া এবং মূলত 2 এ সরানো সুতরাং ধরা যাক আমি এটিতে চলে যাই বা আমি সরে যাই আমি উভয়ই বিবেচনা করে দেখি আমি নিক্ষেপ করি না আমি নিক্ষেপ করি দুই ক্ষেত্রেই আমি এটি বেস্ট রাখবো এই পাঁচটি শিশুর জন্য আর পাঁচটি সন্তান তৈরি করা হলো এর জন্য সর্বোত্তম দুটি ৫টি শিশুকে একত্রিত করে এবং এই অ্যালগোরিদম টিকে প্রধান অনুসন্ধান বলা হয় এবং এই দৃষ্টান্তে বীম বিটস প্রস্থ 2 তাই এটি কী করছে হিল্ ক্লাইম্বিং তুলনায় যেটি স্পেস এ শুধুমাত্র একটি পথ অন্বেষণ করে এরা বলছে যে আমরা এই স্পেস এ এক সাথে একাধিক অংশ অন্বেষণ করতে পারি সুতরাং এই উদাহরণে বীম বিটস যেইভাবে আমরা এগুলিকে চিনব তাই এই বীমটি হলো যেমন আপনি ভাবতে পারেন একটি চিন্তার মরীচি বা আলোর একটি মরীচি যা আপনার ওপর এসে পড়ছে এবং এটি একাধিক থাকতে পারে সুতরাং প্রতিটি স্তরে আমাদের এটি লক্ষ্য করতে হবে তাই আমরা অনুসন্ধানের জায়গায় চলে আসব তবে আপনি একটির বেশি বিকল্প উপলব্ধ রাখবেন অপরিহার্যভাবে অ্যালগরিদম হিসেবে এটি কন্ঠ সনান্তকরণে খুব সফলভাবে ব্যবহার করা হয়েছে এবং এটি কল্পনা করে যে এটি এমন পরিস্থিতিতে দরকারী যেখানে কয়েকটি বিকল্প রয়েছে যা ক্যান্ডিডেট সলিউশন হতে পারে তাই আপনি যদি একাধিক বিকল্প রাখতে পারেন তাহলে স্পীচ রিকগনিশন বা কন্ঠ সনাক্তকরণের পদ্ধতিটা কি যে আপনি স্পীচ সিগনাল দিয়ে শুরু করেন তারপর ফোনিমস এ রূপান্তর করেন তারপর সিলাবলস তারপর শব্দ ইত্যাদি এখন দেখা যাচ্ছে যে প্রায়শই বিভিন্ন শব্দের সংমিশ্রণগুলি মূলত একই রকম শোনায় তাই প্রায়শই আমরা মনে করি আপনি এটি বলেছেন বা আপনি এটি বলেছেন আমরা জানি এই জাতীয় জিনিস সম্ভাব্য আসলে এটি হলো ম্যাক্সওয়েল ভাষা প্রক্রিয়াকরণের অধ্যায় একটি উদাহরণ দেওয়া রয়েছে যেখানে একটি মহিলা নিউ ইয়র্কে যায় বা হয়তো তিনি নিউ ইয়র্ক থেকে এসেছেন আমার ঠিক মনে নেই এবং আমরা বলছি যে এখানে সবকিছু কস্ট টু নমিনাল এগ তো তিনি কি বলছিলেন এবং এখানে শ্রোতা কি শুনলেন এখানে শ্রোতা বলছেন যে কস্ট হোয়াটেভার আ নমিনাল এগ বা নামমাত্র ডিমের দাম যাই হোক না কেন কারণ শ্রোতা ভাবলেন যে মহিলাটি বলছেন সবই নামমাত্র দাম অগত্যা মহিলাটি আসলে বলছিলেন কাজের খরচের কথা কিন্তু আসলে বলতে চেয়েছিল এখানে সবকিছুই cost nominal egg কিন্তু আপনি জানেন যে লোকেরা বিভিন্ন ক্রিয়াকলাপে কথা বলে এবং আমি নিশ্চিত যে আপনি দেখতে পাচ্ছেন যে উভয়ই একই রকম শোনাচ্ছে আমি এটি এত সহজে করতে পারি না তবে এটি কী এবং এখানে মজার ব্যাপার হলো যা শোনা গেছে তা হলো কস্ট নমিনাল এগ আমরা দেখতে পাচ্ছি যে এই ধরণের সমস্যাটি আসলে কন্ঠ সনাক্তকরণের ক্ষেত্রে প্রযোজ্য লোকেরা বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলে শ্রোতা সর্বদা একই সময়ে বিভিন্ন বিকল্পগুলির মধ্যে সঠিক অর্থ বুঝতে পারে না তবে অত্যাবশ্যক ভাবে খুব বেশী নয় তারপর আমি এমন কিছু যাব যা একাধিক বিকল্পকে জীবিত রাখতে পারে শব্দের সঠিক ক্রম চিনতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত সংকেত প্রক্রিয়াকরণ বৃত্তে যাকে বলা হয় একটি ভিটার্বি অ্যালগরিদম হলো মূলত বীম অনুসন্ধান করার প্রক্রিয়া এখন বীম সার্চ স্পেস এর জটিলতা কি জটিলতা হ্যাঁ বিবেচনা করা হয় যে এটি একটি ধ্রুবক কারণ বীম পরিচিত নাও হতে পারে আপনি প্রতিটি পর্যায়ে বীম কে পরিচিত রাখবেন এবং তাই কখনো কখনো প্রতিবেশীদের সংখ্যা সর্বাধিক হতে পারে অপরিহার্যভাবে এটি একটি ধ্রুবক স্পেস অ্যালগরিদম এটা পাহাড়ের আশেপাশে স্থানীয় সর্বাধিক সমস্যা তৈরি করে যেখানে আপনি জানেন যে একটা বাধার একটা ভাল উত্তরসূরি নাও থাকতে পারে কিন্তু উদাহরণস্বরূপ এই সবগুলোই খারাপ হতে পারে তবে এটার খুব ভাল সাফল্য থাকতে পারে তাই হতে পারে কোথাও না কোথাও এর সমাধান খুঁজে বের করা হবে যা এটার মধ্যে কাজ করেনি এর থেকে ভাল ছিল যদি এর চেয়ে ভাল ছিল তাহলে এই লঞ্চটাই গ্রহনীয় হওয়া উচিত ছিল এটা হওয়া উচিত কারণ আমরা দুটো বিকল্প রেখেছি এই উভয় শাখাই সেখানে রয়েছে যাতে এই লোকাল ম্যাক্সিমা এর চারপাশে কীভাবে একটি পরিবর্তন করা যায় এর পরে আসুন এই সমাধানে ফিরে আসি স্পেস SAT সমস্যা তাই আমি অন্য অ্যালগরিদম সম্পর্কে কথা বলতে চাই যা হল এটা মনে করুন আমি বলেছিলাম যে এটিকে একটি ফাংশন না বলে আমরা বলতে পারি একটি পদক্ষেপ যা সংযোগ করে গিভেন স্টেট গুলিকে এই ক্ষেত্রে যে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট সলিউশন তার সাথে অন্য ক্যান্ডিডেটস সলিউশনস কে কিন্তু কেন আমরা এই নেইবারহুড ফাংশনকে বেছে নেব এখন এটা শুধুমাত্র ক্যাপ হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম করে এটা এই সমস্ত পাঁচটা নেইবার্স কে তৈরী করে এবং তাদের মধ্যে সেরাটি বেছে নেয় যদি এটা বেটার হয় তাহলে এটি পদক্ষেপ নেবে সুতরাং অন্যথায় এটা যেমন আছে তেমন থাকবে এই অ্যালগোরিদম এর জটিলতাও তাদেরকে মুভ করাবে ফাংশন নির্ভর করবে কতগুলো মুভ আছে কতগুলো নেইবার্স আছে তার উপর আমাদের এটি রাখতে হবে এখন আমি অন্য মুভ এর বিষয়ে ভাবতে পারি তাদের ফাংশন হল নেইবার ফাংশন একে n 2 নামেই ডাকা যাক এবং এখানে আমরা যে কোনো দুটো বিট পরিবর্তন করতে পারব তাহলে n 1 বলে একটা বিট পরিবর্তন করুন দেখুন যে এখানে পাঁচটা ভ্যারিয়েবল এর এই ছোট সমস্যাটার জন্য SAT সমস্যার জন্য এবার আমার n 2 আমাকে একটা ভিন্ন নেইবার ফাংশন দেবে সুতরাং উদাহরণস্বরূপ নেইবার দের মধ্যে একজন হবে 1 1 অথবা আমি প্রথম দুটো bit এ দেখছি 0 1 1 1 1 অন্য আরেকটি নেইবার হতে পারে আমি প্রথম এবং তৃতীয় বিট পরিবর্তন করছি 0 0 0 1 1 এটা আমাকে একটা অন্য set of নেইবারস দেয় শুধুমাত্র এটা একটা ভিন্ন সেট অফ নেইবারস রাখে তা নয় এটা আমাকে আরও নেইবারস দেয় সুতরাং এই n 1 আমাকে 5 টা নেইবার দেয় অথবা n নেইবারস দেয় যদি সেখানে n ভ্যারিয়েবল থাকে তবে এই n 2 আমাকে n c 2 নেইবার দেয় এই উদাহরণে সেটা হলো দশটা নেইবার সুতরাং এটা একটা ভিন্ন নেইবারহুড ফাংশন আমি বিভিন্ন ফাংশনএর মধ্যে বেছে নিতে পারি কিভাবে আমি এই তথ্যটা বিশ্লেষণ করতে পারি আমি কি একটা অ্যালগোরিদম তৈরি করতে পারি যা বিভিন্ন নেইবারহুড ফাংশন কে ব্যবহার করার চেষ্টা করবে সুতরাং আমি n 1 n 2 পেতে পারি তারপর আমি n 3 পেতে পারি এবং এইভাবে n পর্যন্ত যদি আমার কাছে n ভেরিয়েবলস থাকে এই ক্ষেত্রে n 5 পর্যন্ত আমি আবার বলতে পারি অবশ্যই ৫টিকেই পরিবর্তন করুন তবে অবশ্যই এটা আমাকে শুধুমাত্র একটি নেইবার দেবে এটা আমার দিকে মুভ করায় এখান থেকে দূরে আমার কাছে যা কম্বিনেশন থাকতে পারে আমি তৈরী করতে পারি n 1 2 যা বলে 1 বা 2 বিট পরিবর্তন করতে পারেন বা 2 বিট পর্যন্ত পরিবর্তন করতে পারেন আমি বলতে পারি 3 বিট পর্যন্ত পরিবর্তন করতে পারি বা n 1 2 3 আমি সেই n পর্যন্ত যেতে পারি যা আমাদের উদাহরণে n 1 2 3 4 5 হবে সুতরাং প্রথম বিষয়টা যেটা আমি চাই যে আপনারা অবশ্যই লক্ষ্য করুন যে তারা যদি আপনি এই পথে যান তবে আরও ঘন হবে নেইবরহুড আরও ঘন হতে থাকবে যত আপনি এই সেট অফ নেইবার ফাংশন ধরে এগিয়ে যাবেন তাই আমি এখানে এটা লিখতে পারছি না আমি নেইবরহুড ফাংশন এর একটা সিকোয়েন্স বেছে নিতে পারি যা ক্লিন্সিং লেড ডেন্স এ রয়েছে যার মানে তারা আমাকে ঘন থেকে ঘনতর নেইবরহুড দেয় অতএব সবচেয়ে সহজতম অন্যান্য বেশিরভাগ অংশ হল n 1 যা আমাদের এক বিট পরিবর্তন করে পেতে সাহায্য করে এবং তারপর আমি n 2 পেতে পারি ধরা যাক 10 সেখানে আমি n 1 2 পেতে পারি যা 10 যোগ এই 5 অর্থাৎ 15 এবং এরকমই হতে থাকে আমি নেইবরহুড ফাংশন এর একটা সিকোয়েন্স n 1 n 2 তৈরি করতে পারিযেটা হল ইনক্রিজিং ডেনসিটি কিভাবে আমি ব্যবহারের জন্য bits নেইবরহুড ফাংশন বেছে নেব মনে করুন নেইবরহুড ফাংশন এবং মুভ দুটোই এক সুতরাং আমাদের কাছে এখন মুভ জেন ফাংশন বেছে নেওয়ার বিকল্প রয়েছে এবং আমরা মনে রাখব যে এগোবার সাথে সাথে আমরা লোকাল মাক্সিমাতে আটকে যেতে পারি তাই এখানে হিউড়িস্টিক ফাংশন কী হবে যদি এরকম একটা ফর্মুলা র জন্য আমার এরকম একটা ক্লজ থাকত n এর h একটি প্রদত্ত ক্যান্ডিডেট সলিউশন এর জন্য এগুলো সবই ক্যান্ডিডেট সলিউশন বলুন কিভাবে আপনি তাদের একটা ভ্যালু দিতে পারেন নম্বর অফ ক্লজেস সম্পর্কে কোন পরামর্শ এটা সত্যি যে এটা একটা সহজ বিষয় যা আপনি করছেন সুতরাং এটা মনে রাখবেন বা আমরা সংশোধিত আকারে বলতে পারি ওয়েটেড নম্বর তাই যদি একটা ক্লজ এর অধিক লিটারালস থাকে তবে এটাকে আরও ওয়েট দিন সুতরাং আরেকটা সম্ভাবনা এবং মূলত এটা আপনাকে একটা ধারণা দেয় যে কোনো অর্থে কতটা সমাধান করা হয়েছে যদি আমার কাছে 20 টা ক্লজ থেকে থাকে এবং একজন প্রার্থী 7টিকে স্যাটিসফাই করেছে এবং আর একজন 12টিকে তাহলে হতে পারে 12টা 7টার চেয়ে ভাল আবার এটাও মনে রাখবেন শুধুমাত্র এটাই নিখুঁত নয় আমরা মূলত অনুমান করব যে যত বেশি ক্লজ হবে তত ভালো হিউড়িস্টিক ফাংশন হবে তাই আমরা একটি অ্যালগোরিদম তৈরি করতে চাই যেটি এই সমাধানের জায়গায় অনুসন্ধান করবে এবং একটি অ্যালগোরিদম তৈরী করার চেষ্টা করবে যা লোকাল ম্যাক্সিমা এ আটকে যাবেনা তাহলে কোন ক্রাইটেরিয়া মেনে একটা নেইবরহুড ফাংশন চুজ করার হবে সুতরাং দুটি বিষয় একটা হল যে আমরা সময়ের জটিলতার একটি তালিকাও রাখতে চাই এবং কিভাবে ফাংশন গুলি সময়ের জটিলতাকে প্রভাবিত করবে তাই সেই কারণেই আমি বলছি যে হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম এর বিষয়ে মনে রাখবেন এটা যা করবে এটা সমস্ত নেইবর স কে তৈরী করে এবং তারপর তাদের মধ্যে সেরাটা বেছে নেয় এবং তাদের কাছে মুভ করে সেই নেইবর টিকে সরায় এবং তারপর সমস্ত নেইবরস তৈরি করে তাহলে এই ফাংশন টা কি হবে এখানে নেইবরহুড ফাংশন কি এই এক্সাম্পল টা দেখুন পাঁচটা ভ্যারিয়েবল a b c d e এবং এটা বলছে আপনি যে কোনো সংখ্যক বিট পরিবর্তন করতে পারেন 1 বা 2 বা 3 পরিবর্তন করতে পারেন যখন আমি বা যখন বলি 1 বা 2 তার মানে যে কোনো 1 তে কোনো 2 যে কোনো 3 যে কোনো 4 যে কোনো 5 নেইবরহুড ফাংশন কী সমগ্র স্পেস টা ই নেইবরহুড ফাংশন প্রতিটা নোড ই সরাসরি অন্য প্রতিটা নোড এর সাথে সংযুক্ত আপনি এক ধাপে যে কোনো স্টেট থেকে অন্য যে কোনো স্টেট এ পৌঁছতে পারেন এটাতে কয়টি ম্যাক্সিমা থাকবে একটা মাত্র একটা যা গ্লোবাল ম্যাক্সিমা যেটা হল সমাধান তারা একাধিক ম্যাক্সিমা ও হতে পারে সুতরাং সেটাই হল বিষয় কিন্তু মুভ জেন ফাংশন এর কি জটিলতা হতে পারে মনে করুন আমরা বলেছি যে সমস্ত নেবার্স দের জেনারেট করে এই মুভ জেন ফাংশন কে বেছে নেওয়া হলো এবং হিল ক্লাইম্বিং কে ব্যবহার করা হলো আপনি কি করছেন আপনি কেবল একটা ফোর্স করছেন যে সমস্ত সম্ভাব্য স্টেটস গুলো কে জেনারেট করে এবং তারপরে সবচেয়ে ভাল একটা বাছাই করে এবং তাদেরকে উল্লেখ করে অবভিওয়াসলি কতগুলি স্টেটস রয়েছে আমরা প্রধানতঃ লক্ষ্য করেছি যে দুটো থেকে n স্টেট অবধি রয়েছে যদি নেইবারহুড এর যদি 2a থেকে 2n স্টেট থাকে তবে আপনার কাছে আসলে একটি সমস্যা আছে এবং হয়তো এটা একটা গ্রুপ ফোর্স সার্চ নাও হতে পারে যেটা কোনো পয়েন্ট সলভিং নয় কারণ আপনি জানেন যে কোন স্টেট এর অংশ থেকে অনেক ইন স্টেট হতে পারে তাই এই হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম যদি ব্যবহার করতে চান তবে 5 এর ফাংশন ব্যবহার করে কিন্তু 30 বা 40 বা 100 ভ্যারিয়েবল এর জন্য হতে পারে এমনকি এটির শুরুও হবে না এই পুরো জীবন কেটে যাবে নেইবরহুড ফাংশন সম্পন্ন করার অপেক্ষায় সুতরাং পরবর্তী সর্বোত্তম কাজ কি করতে পারি আমরা আমরা ডেন্স ফাংশন কে বেছে নিতে পারি না আমি যেটা বলতে চাইছি কেন আমরা এই উপস্থিত ঘন ফাংশন ব্যবহার করবো কারণ ডেন্স ফাংশন গুলিতে লোকাল ম্যাক্সিমা এ আটকে যাওয়ার অসুবিধা হবে না একটি ফোর্স নেইবরহুড ফাংশন এটি দ্রুত জেনারেট করে এবং নির্বাচন করে মনে করুন হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম টি মূলত এটি প্রতিবেশীদের তৈরী করে তাদের মধ্যে সেরাটি বেছে নেয় যদি সেটি ভাল হয় তবে সেখানে যায় এবং এইভাবে আরও প্রতিবেশীদের তৈরি করতে থাকে সুতরাং আমরা কি করতে পারি আমরা একটি চমৎকার অ্যালগোরিদম তৈরি করতে পারি যা আমাদের দেবে যা আমাদের দেখতে সাহায্য করে এইভাবে অ্যালগোরিদম টির নেইবরহুড ফাংশন যত কম state আপনি করতে পারেন এটা সত্য যে অজ্ঞানভাবে ছাঁচের অংশগুলিকে মিল করা হয় সম্ভবত আপনি অ্যালগরিদমকে ঘনীভূত করে এমন ভাল অবস্থার সাথে সংযুক্ত নন মোল্ডটি সম্ভবত এটা যে যে কোনো প্রদত্ত স্টেট এর পরিবর্তে সবসময় একটি ভাল স্টেট আছে যার চরম উদাহরণ হলো এই অ্যালগোরিদম কারণ যে কোনো স্টেট যা একটি গ্লোবাল ম্যাক্সিমার সর্বোত্তম সমাধান নয় একটি আসলে গ্লোবাল ম্যাক্সিমার সাথে সংযুক্ত প্রতিটি স্টেট এর জন্য আরেকটি ভাল স্টেট আছে এবং একমাত্র স্টেট যা বিশ্বব্যাপী ম্যাক্সিমা র সর্বোচ্চ স্টেট গুলির চেয়ে ভাল স্টেট নয় সুতরাং আপনি যদি এটি কল্পনা করার চেষ্টা করতে পারেন যে মুভ জেন ফাংশন বেছে নেওয়াও একটি ল্যান্ডস্কেপ তৈরি করছে এটা আমার জন্য এখানে কল্পনা করা একটি কঠিন কিন্তু এটাই একটি মুভ জেন ফাংশন আপনাকে বলবে যে আপনি এখান থেকে এখানে এই থেকে এই থেকে এটিতে বা এটিতে যেতে পারেন অন্য একজন বলছে যে এখান থেকে আপনি অন্য কোনও সেট এ যেতে পারেন বা অপরিহার্যভাবে একসাথে অনেকগুলি এবং লোকাল ম্যাক্সিমার নোশান কি তাহলে লোকাল ম্যাক্সিমার নোশান হল এই স্টেটটি সর্বদা প্রতিবেশীদের চেয়ে ভাল একটি লোকাল ম্যাক্সিমার নোশান হলো যে যদি সব প্রতিবেশী মিলে একটি পুরো সেট হয় যেমন এই উদাহরণে তাহলে এটি একটি গ্লোবাল ম্যাক্সিমা সুতরাং এটিকে দেখার আরেকটি উপায় হল যে অনেকের মধ্যে ডেন্সার ফাংশন থেকে ডেনসার নেইবরহুড ফাংশন তবে লোকাল ম্যাক্সিমা হিসাবে একটি স্টেটের সম্ভাবনা কম হয়ে যায় কারণ এটিকে আরও প্রতিবেশীর চেয়ে ভাল হতে হবে মূলত এটি দেখার একটি খুবই সরল উপায় তবে আপনি কিছু উদ্দেশ্য বা এটি অপরিহার্যভাবে পেতে পারেন সুতরাং আমরা একটি ডেনসার ফাংশন ব্যবহার করতে চাই কারণ এতে এমন স্টেট থাকার সম্ভাবনা নেই যা লোকাল ম্যাক্সিমা যার অর্থ পৃষ্ঠ এটি তৈরি করে মসৃণ এবং একটি শীতল পৃষ্ঠ যা হিল ক্লাইম্বিং এর জন্য আরও উপযুক্ত মূলত যদি কোনো পৃষ্ঠের কোনো লোকাল ম্যাক্সিমা না থাকে তাহলে আপনি গ্লোবাল ম্যাক্সিমাকে পুনরানয়ন করবেন এটি একটি সহজ পদ্ধতি হবে এবং এটি এই বইতেও উল্লেখ করা হয়েছে কিন্তু আমি প্রথমে এখানে একটু পাল্টে দেব যেভাবে এই আধুনিক সময় এটি দ্বারা সমাধান করা হয় যদি আপনি দেখেন দেখবেন যে এই বইটিতে প্রতিটি অধ্যায়ের শুরুতে একটি করে সুন্দর আকর্ষণীয় ধাঁধা দেওয়া রয়েছে যা আপনি সমাধান করতে পারেন মূলত এর মধ্যে একদিন আমি আপনাকে একটি ধাঁধা দেব অ্যালগোরিদম টি সহজ যে আপনার কাছে নেইবরহুড ফাংশনের একটি সেট রয়েছে এবং আপনি এরপর পরবর্তী পদক্ষেপ নেবেন সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে এটি লিখব এটিকে বলে হিল ক্লাইম্বিং সুতরাং এর অর্থ হল আমরা শুধু হিল ক্লাইম্বিং বলছি সুতরাং H C অর্থে হিল ক্লাইম্বিং হিলস হিল ক্লাইম্বিং এর সাথে একটি নেইবরহুড ফাংশন এবং আপনি রাখছেন i সমান 1 এবং i সমান i প্লাস 1 এবং একটি মুভ নিলেন এই অ্যালগোরিদম এর অর্থ কী সুতরাং আমরা এই অ্যালগোরিদম টির অর্থ কী তা বিস্তারিত লিখতে যাচ্ছি না এবং যে উপায়গুলি রয়েছে তার উপর নির্ভর করে আপনি এই লোফ এ যেতে পারবেন একবার আপনার রিসোর্স ফুরিয়ে গেলে আপনি বলবেন এখানে কিছু বন্ধ করুন কিন্তু এর ভিতরে আরেকটি লোফ রয়েছে যেটি হলো হিল ক্লাইম্বিং লোফ এবং সেটি বলছে যে i কে প্রতিবেশী ফাংশন হিসাবে ব্যবহার করুন আমি অনুমান করছি যে তাদের অর্ডার ক্রস করে ক্রমবর্ধমান ঘনত্বের দিকে যাচ্ছে i h নেইবরহুড ফাংশন ব্যবহার করুন এবং যখন আপনি হিল ক্লাইম্বিং থেকে বেরিয়ে আসবেন দাবি করে শেষ করেন তখন মনে রাখবেন যে এখানে আর নেশনাল গোল্ড টেস্ট নেই সুতরাং অবশ্যই আপনি একটি গোল্ড টেস্ট এর দ্বারা পরীক্ষা করতে পারেন তাই উদাহরণস্বরূপ একটি SAT সমস্যায় আপনি হ্যাঁ বলতে পারেন যদি আমার সমস্ত ধারা সন্তুষ্ট হয় তারপর থামুন আপনি আবার চেক করতে পারেন তবে আমরা সাধারণভাবে অপটিমাইজেশন দেখছি সুতরাং আমরা এই হিউরিস্টিক ফাংশনের সর্বাধিক মান খুঁজে পেতে চাই তাই আমরা যা বলছি তা হল সবচেয়ে বিরল হিল ক্লাইম্বিং সবচেয়ে বিরল নেইবরহুড ফাংশন দিয়ে শুরু করুন একটি হিল ক্লাইম্বিং সাদৃশ্য ব্যবহার করে আপনি যতটা পারেন উঠুন তারপরে একটি ভিন্ন নেইবরহুড ফাংশন এ সুইচ করুন এর পরেরটা এবং আবার দাবি করুন এবং তারপরে নেইবরহুড ফাংশন ব্যবহার করে এটি করতে থাকুন সুতরাং আপনি যদি এটিকে কোনোভাবে কল্পনা করতে পারেন তাহলে আপনি নেইবরহুড ফাংশন সম্পর্কে চিন্তা করুন যেটা ল্যাডারের সাথে সংযোগ করছে এক স্টেট থেকে অন্য স্টেট এর সাথে সুতরাং তাদের প্রত্যেকটি একটি মই এবং যদি মই উপরে উঠতে থাকে তবে আপনি উপরে উঠতে পারেন এবং যদি সেটা উপরে না যায় তবে আপনি মূলত থেমে যাবেন এবং অনেকে হঠাৎ করেই থেমে যাবেন এবং তখন একটি ভিন্ন মইয়ের সেটের প্রয়োজন হবে আসুন আমরা এটি শুরু করি এবং দেখুন আপনার কাছে আরও ভাল স্টেট আছে কিনা তাহলে আপনি বিভিন্ন ল্যাডার সেট দাবি করতে থাকেন এবং এইভাবে হতে থাকে সুতরাং এর পিছনে উদ্দেশ্যটি কি সুবিধা এই যে আপনি প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ দাবি করেন যে আপনি একটি স্পার্স ফাংশন করলে আপনাকে বেশ কিছুটা এগিয়ে নিয়ে যাবে তারপরে যখন আপনি কোনো লোকাল ম্যাক্সিমা এ আটকে যান তখন হঠাৎ আপনার কাছে ভিন্ন মই থাকে এবং আপনাকে আরেকটিতে নিয়ে যায় এটি হল অ্যালগরিদম একে বলা হয় ভ্যারিয়েবল নেইবরহুড ডিসেনট এখানে মিনিমাইজ করার কথা বলছে সুতরাং এটা কল্পনা করা হয় যে আপনি একটি কমতে থাকা মান বরাবর ক্লাইম্বিং হিল এ পৌঁছাচ্ছেন বা v d n যেখানে বলা হচ্ছে যে ডেন্সার নেইবরহুড ফাংশন এর ক্রম ব্যবহার করুন প্রতিটি পর্যায় যখন আপনি হিল ক্লাইম্বিং করেন এবং সেটি ক্রমাগত পরিবর্তন হয় তবে আপনি সেই পরিবর্তন নিয়ে কাজ করতে পারবেন উদাহরণস্বরূপ কেউ বলতে পারে যে n 2 ব্যবহার করার পরে n 1 ব্যবহার করার কি আবার অনুমতি দেওয়া উচিত কারণ এখন আমি একটি ভিন্ন স্টেট এ আছি একটি n 1 হয়তো সাহায্য করবে সুতরাং আপনি মূল বিষয়টি ভাবুন যা হলো যে আপনি যদি একটি লোকাল মাসিমার কথা বলেন তবে একটি ডেন্সার ফাংশন ব্যবহার করে চেষ্টা করে দেখুন মূলত এর মানে হল যে আপনার কাছে থাকা রিসোর্স গুলি কেমন তার উপর নির্ভর করে আপনি যতগুলো সম্ভব নেইবরহুড ফাংশন অন্বেষণ করবেন সুতরাং আমার কাছে শেষে একটি উদাহরণ আছে যা আমরা আগে আলোচনা করেছি যেটি হলো উদাহরণ এবং চাই আপনি কল্পনা করুন যে ভূখণ্ডটি দেখতে কেমন হবে আসুন আমরা একে বিশেষজ্ঞ বলি এবং বিশেষজ্ঞ বলতে আমরা বলতে চাই না যে কে সর্বোত্তম সমাধান খুঁজে পাবে তবে কে একা দ্রুত সমাধান করবে সেই যাত্রা এবং ভূখণ্ডটি কেমন দেখাবে সুতরাং আমি যে ধারণাটি সম্পর্কে কথা বলার চেষ্টা করছি তা হল এই যে এটি হল সমাধান সুতরাং এর মানে আপনি জানেন যে সমাধানটি 1 সরান 2 সরান 3 সরান 4 সরান ইত্যাদি অন্য কেউ আপনাকে একটি সমাধান দিয়েছেন যে ভূখণ্ডটি কেমন দেখতে হবে যখন কোনো হিউড়িস্টিক ফাংশন দেওয়া থাকবে যেমন যেই টাইলগুলো তাদের জায়গায় আছে বা সেরকম কিছু যেগুলি নেই প্রথমে যেগুলি জায়গায় নেই সেগুলির সংখ্যা তাহলে আমরা প্রথমে দেখি যে প্রাথমিকভাবে যে বাইরের টাইলের সংখ্যা তার মান কম ধরা যাক 0 কিন্তু পথটি কেমন হবে আর মনে রাখবেন যে আমরা বলেছিলাম যে আমরা এটি লক্ষ্য করি যখন আপনি আংশিকভাবে রুবিকস সমাধান করেছেন আপনি এর থেকে আরও এগিয়ে যেতে পারেন তার জন্য আপনাকে আগেকার কিছু আংশিক সমাধান ব্যাহত করতে হবে যা এটা বলে প্রতিফলিত হয় যে যাত্রাটি এরকম হয় আপনি এইভাবে করবেন এবং আপনি উপরের সারিটি সমাধান করে ফেলেছেন কিন্তু এখন আপনি মধ্যবর্তী সারিটি করছেন আপনাকে এটিকে ব্যাহত করতে হবে তবে আপনি আরও ভাল কিছু করবেন তারপরে এইরকম তারপরে কিছু বৈচিত্র্য রয়েছে সুতরাং এটি এরকম কিছু হবে তাই এখানে যা বোঝানোর চেষ্টা করা হচ্ছে তা হল যে যদি একজন বিশেষজ্ঞ রুব্রিক্স কিউব সমাধান করতে চাইছে তবে পথে প্রতিটি স্টেট এ আপনি যদি হিউরিস্টিক মান বের করতে চান তবে এটি এরকম কিছু হবে অবশ্যই এর মানে হল যে এটি একটি খনন বা এক্সক্যাভেশন হতে পারে এটি এই ফাংশনের মত হতে পারে যে একটি বাস্তব সমস্যার মতো একটি অনুসন্ধান সেখানে এটি নেই সুতরাং হিউরিস্টিক ফাংশন তৈরি করা খুব সহজ যা মূলত পৃষ্ঠের বেশিরভাগই তৈরি করবে তাই রুবিকস কিউব হল তার একটি উদাহরণ যার মানে আমি সমাধান করতে পারি না আমি হিল ক্লাইম্বিং এর মত অ্যালগরিদম ব্যবহার করে রুবিকস কিউব সলভ করার আশাও করতে পারি না কারণ এমন একটি সার্ফেস যা একঘেয়েভাবে লক্ষ্য স্টেট এর দিকে হ্রাস পাচ্ছে তার জন্য হিউড়িস্টিক ফাংশন তৈরী করা অত্যন্ত কঠিন হবে অনুশীলনে যেহেতু আমাকে কিউব টিকে ব্যাহত করতে হবে প্রথম দুটি মূলত হিউরিস্টিক ফাংশনের বিরুদ্ধে যাবে সুতরাং একটি হিউরিস্টিক ফাংশন অনুসরণে আমরা হিউরিস্টিক সম্বন্ধে জ্ঞানকে কাজে লাগাবো বলব এবং একটি শোষণের বিপরীতে অনুসরণ করা হচ্ছে কেউ আপনাকে এই অর্থে কাজ করতে বলেছে তাই আপনি এটি করেন মূলত শোষণের বিপরীতে অন্বেষণের ধারণাটি মূলত মহাকাশের নতুন নতুন ক্ষেত্রগুলি অন্বেষণ করার জন্য সুতরাং আমাদের একমাত্র অনুসন্ধানের প্রয়াস বলতে এই বীম সার্চ করা হয়েছে যেখানে আমরা বলেছি যে এটি অনেক প্রার্থীকে বাঁচিয়ে রাখবেন কিন্তু পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কীভাবে একটি অনুসন্ধানে অনুসন্ধানের উপাদান বাড়ানোর চেষ্টা করা যায় এর পিছনে কারণ হল বিশুদ্ধ এক্সপ্লইটেশন যার মানে বিশুদ্ধভাবে হিউরিস্টিক ফাংশনকে অনুসরণ করা তা শেষ হতে চলেছে স্থানীয় ম্যাক্সিমাতে এমনকি পৃষ্ঠের স্থানীয় ম্যাক্সিমা কী ধরণের অ্যালগরিদম রয়েছে l আমরা কি এমন ভাবতে পারি যে স্থানীয় ম্যাক্সিমা ছাড়িয়ে বিশ্বব্যাপী ম্যাক্সিমায় যাবে তাই আমি এখানেই থামব এবং পরের সপ্তাহে অবশ্যই বিস্তারে আলোচনা করব